সবাইকে লেকচার 8 এ স্বাগত এটি NPTEL এর বায়োরিক্টর এর সার্টিফিকেট কোর্স আমরা আগের লেকচারের শেষে উৎসেচকের inhibition নিয়ে আলোচনা করেছিলাম তার আগে আমরা তিন ধরনের ইনহিবিটর নিয়ে আলোচনা করেছিলাম কম্পিটিটিভ non competitive এবং আন কম্পিটিটিভ ইনহিবিশন এই সমস্ত ক্ষেত্রে ইনহিবিটররা বিক্রিয়ার উপর বিভিন্ন রকম ভাবে প্রভাব বিস্তার করে প্রথম ক্ষেত্রে ইনহিবিটর উৎসেচক এর সঙ্গে বসে এবং দ্বিতীয় ক্ষেত্রে উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে বসে এবং তৃতীয় ক্ষেত্রে ইনহিবিটর উৎসেচক এবং উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স উভয় এর সঙ্গে বসে আশা করি তোমরা পার্থক্য গুলি বুঝতে পেরেছ এরপর আমরা ঐ সম্বন্ধিত একটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম যা আমাদের ব্যাপারগুলো বুঝতে সাহায্য করবে এখন আমরা সমস্যাগুলির সমাধান করব অভ্যাস সমস্যা 22 তে ছিল একটি সাধারণ উৎসেচক যখন সাবস্ট্রেট কে পরিবর্তন করে তখন Michaelis Menten আচরণ দেখায় এখানে S সাবস্ট্রেট এবং P প্রোডাক্ট যখন Michaelis Menten এর প্যারামিটার কাজ করে তখন আরেকটি বস্তু I বিভিন্ন ঘনত্বে উপস্থিত থাকতে পারে সমস্যাটিতে কি ধরনের ইনহিবিশন ঘটছে এবং ইনহিবিশন ধ্রুবক নির্ণয় করতে হবে Michaelis Menten প্যারামিটার এর ক্ষেত্রে বিভিন্ন V m ও K m এবং ইনহিবিটর গুলি বিভিন্ন ঘনত্বে নিম্নলিখিত টেবিলের মতো তথ্য দেয় এখন কিভাবে এটি চলবে আমরা সেই সাধারণ প্রশ্ন গুলো করবো কি প্রয়োজন কি ধরনের ইনহিবিশন ঘটছে এবং ইনহিবিশন ধ্রুবক k I কি জানা আছে বা দেওয়া আছে Michaelis Menten প্যারামিটার অনুযায়ী বিভিন্ন ইনহিবিটর এর ঘনত্ব অনুযায়ী V m ও K m দেওয়া আছে এই তথ্যগুলিকে আমাদের প্রয়োজনীয় তথ্যের সঙ্গে কিভাবে মেলাবো আমরা দেখেছি যে V m ও K m বিভিন্ন ধরনের I থাকলে আলাদা ভাবে প্রভাবিত হয় কম্পেটিটিভ ইনহিবিশন এর ক্ষেত্রে K m পরিবর্তিত হয় noncompetitive ইনহিবিশন এর ক্ষেত্রে V mপরিবর্তিত হয় এবং uncompetitive ইনহিবিশন এর ক্ষেত্রে V m ও K m দুজনেই পরিবর্তিত হয় ইনহিবিশন এর প্রকার ভেদগুলি হল competitive noncompetitive এবং uncompetitive কম্পেটিটিভ ইনহিবিশন এর ক্ষেত্রে V m একই থাকে কিন্তু K m পরিবর্তিত হয় কম্পিটিটিভ ইনহিবিশন এর ক্ষেত্রে V m পরিবর্তিত হয় কিন্তু K m হয় না এবং uncompetitive এর ক্ষেত্রে V m ও K m দুজনেই পরিবর্তিত হয় সুতরাং আমাদের দেখতে হবে এখানে কি ধরনের পরিবর্তন ঘটছে এখন আমরা তথ্যের দিকে দেখে নেব আমরা যদি তথ্যগুলি দেখি তাহলে দেখতে পাব V m I এর সঙ্গে পরিবর্তন হয় না কিন্তু K m পরিবর্তিত হয় এই ব্যাপারটি তোমাদের সঙ্গে আলোচনা করব তথ্যের দিকে তাকালে দেখতে পাবো inhibitor এর ঘনত্ব পরিবর্তিত হয় 0 05 1 5 ও 10 আছে এখানে V max একই থাকবে যা এখানে আছে 033 এবং K m পরিবর্তিত হয় আমরা যেটি আগে দেখেছি সেখানে তথ্যগুলি দেওয়া আছে এখানে পরিষ্কারভাবে competitive inhibition সম্বন্ধে বলা আছে এটি ছিল প্রথম প্রশ্ন এবং বলা ছিল এটা কিরকম কমপিটিশান সুতরাং কম্পেটিতিভ ইনহিবিশন এর ক্ষেত্রে Km এর মান কি হবে Km হবে KmKm1IKI KmKmKII Km আমরা সমীকরণটি তে দেখেছি y mx c মনে রাখবে আমরা অনেক গুলি তথ্য নিয়ে আলোচনা করছি সুতরাং আমরা যখন তথ্য নিয়ে আলোচনা করব তখন সমস্ত তথ্য নিয়ে আলোচনা করতে হবে আমরা যদি এখান থেকে পয়েন্ট গুলো দেখি তাহলে কোন ভুল থাকলে সরাসরি স্থানান্তরিত করে ভালোভাবে দেখানো সম্ভব তোমরা যদি ডেটা পয়েন্ট ব্যবহার করো তাহলে এটি ঠিক নয় এবং এটি করলে ভুল হয়ে যাবে এই কারনের যার জন্য আমাদের সমস্ত তথ্য ব্যবহার করতে হবে আমরা যখনই তথ্য নিয়ে কাজ করব তখন আমাদের সমস্ত তথ্য ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ইনহিভিশন ধ্রুবক নির্ধারণ করতে হবে এটি করার জন্য আমাদের দেখতে হবে y সমান m x যুক্ত c এখানে Km হলো y I হলো x এবং বা স্লোপ হলো KmKI এবং ছেদ হল Km আমাদের কাছে Vm Km এবং পরিবর্তনশীল I এর মান রয়েছে এখানে I হলো স্বাধীন x coordinate Km পরিবর্তিত y coordinate হবে আমরা যদি এভাবে প্লট করি তাহলে Km KI এবং ছেদবিন্দু থেকে K m পাওয়া যাবে আমরা যেটি বললাম এটি আরেকবার করা প্রয়োজন আমাদের কাছে যখন অনেক তথ্য থাকবে তখন এটি সবথেকে ভালো যে আমরা সমস্ত প্রাসঙ্গিক তথ্য গুলি নেব যদি Km বনাম I কে প্লট করি তবে আমরা যে নতি পাবো তাহলো KmKI এবং এখান থেকে KI পাবো আমরা যদি Km বনাম I প্লট করি তবে সমীকরণ হবে y 0012x 012 এবং y হলো Km যেখানে x হল I সুতরাং Km' 0012 I 012 ছেদক এর Km 012 যা আমরা সমীকরণ থেকে পাব ∴slope KmKI0012 Km0012 KI 012001210mM ইনহিবিটর ধ্রুবক